সুতরাং ঠিক পরের সমস্যাটিতে যাওয়ার আগে বলুন এ যাবত ডিসি সার্কিটের জন্য সমাধান করে দেখেছেন এতে বেশি সময় লাগে না তবে একক পর্যায়ে এবং 3 পর্বের এসি সার্কিট শুরু হলে সেই সময়ে উদাহরণের সংখ্যা কম হবে কারণ তাদের জটিলতা বেশি সুতরাং সে কারণেই তবে সমস্ত কিন্তু তত্ত্ব তবে যা কিছু তত্ত্ব এবং r তত্ত্ব আছে তারপরে এই সমস্ত তত্ত্বগুলি প্রয়োগ করছে যা সুত্র পরে তা দেখতে পাবে সুতরাং এসি সার্কিটগুলির জন্য এই সমস্ত জিনিস একইভাবে প্রযোজ্য তবে সেই সময়ে উদাহরণগুলি ছোট ছোট উদাহরণগুলি কম হবে তবে ডিসি সার্কিটের সমস্যার মধ্যে এমন কোনও সমস্যা দেখা যাচ্ছে যাতে কোনও বিভ্রান্তি বা কোনও ধরণের সমস্যা না হওয়া উচিত সুতরাং আসুন এই সমস্যায় আসি সুতরাং এই সার্কিটটি এরকম সুতরাং এটি r উদাহরণ 12 এই সমস্যাটিতে এটি জিজ্ঞাসা করা হয়েছে কেবল এটি ধরে রাখার জন্য জিজ্ঞাসা করা হয়েছে যে v 1 এটি নোড 1 v 2 যা নোড 2 এবং তারপরে নোড 3 v 3 এই 3 নোডাল ভোল্টেজগুলি খুঁজে বের করতে হবে এবং তারপরে এই কারেন্ট i2টি সন্ধান করতে হবে এই 4 টি পরিমাণ যা এই সার্কিটের জন্য সমাধান করতে হবে এবং এখানে কারেন্ট দেওয়া হয় I1 অন্যান্য শাখা কারেন্ট দেওয়া হয় না তবে কিছু কারেন্ট অনুমান করতে হয় এবং সেই অনুযায়ী সমাধান করতে হবে উদাহরণস্বরূপ ধরুন যদি এই শাখার প্রবাহ i3 হয় আমি এই দিকটি নিচ্ছি এবং এই কারেন্ট i4 এবং এই কারেন্টটি যদি i5 গ্রহণ করে কারণ পরে কারণ অনেকগুলি উদাহরণ সমাধান হয়েছে সুতরাং পরে সমস্যাটিতে সমস্ত i3 i4 i5 সরাসরি না লিখেছিলেন তবে কখন এই জিনিসগুলি প্রথম তৈরি করবেন তা হল i1 কী হবে চেহারাটি বুঝতে হবে শুরুতে বলেছি এই রেফারেন্স নোডের রেস্পেক্টে কোনও নোড ভোল্টেজ হলো গ্রাউন্ড সুতরাং রেফারেন্স নোড ভোল্টেজ v 0 0 এটি জানেন সুতরাং প্রথমে v1 এর জন্য r কলটি কী বলা হয়েছে তা সন্ধান করতে হবে কেবলমাত্র সার্কিটের দিকে তাকাতে বোঝার জন্য কিছু জিনিস থাকতে পারে তবে পৃথকভাবে তৈরি করা গেলে গ্রাউন্ডের রেস্পেক্টে এই v 1 এর অর্থ ধরুন এটি v 1 এবং এটি এখান থেকে এখানে এটি এখান থেকে এখানে এটি নেতিবাচক এবং এটি ইতিবাচক সুতরাং এইভাবে তাই প্রথমে r KVL প্রয়োগ করা যায় সুতরাং r KVL এর মতো প্রয়োগ করুন KVL প্রয়োগ করুন যদি কোনও বিভ্রান্তি থাকে তবে একটি ভিন্ন ঝরঝরে একই চিত্র আঁকতে পারে তবে ভিন্নভাবে এটি এটি 12 ভোল্ট উত্স তার মানে এই এবং এটি আসলে 4 Ω প্রতিরোধের এটি 4 Ω তার মানে এটি এবং এটি r কারেন্ট i1 এবং এখানে এটি এই নোড 1 এই বিন্দু 4 পরে এই বিন্দু এটি r নোড 1 সুতরাং রেফারেন্স ভিত্তিতে সম্মানের সাথে এই পয়েন্টটি কেন এখান থেকে এটি তৈরি করেছে এখানে এখানে সুতরাং এটি আসলে r v1 এটি v1 এখন এই পদ্ধতিতে r কে প্রয়োগ করুন যাকে KVL বলে সুতরাং এটি মুখোমুখি হয় একটি টার্মিনাল সুতরাং 12 4 i1 এ এটি 4 এর মধ্যে i1 এটি 4 Ω এবং এই কারেন্টটি i1 তারপর v1 0 এর সমান তার মানে i1 কারেন্টটি 12 12 v1 4 দিয়ে বিভক্ত হবে তার মানে এখানে এই কারেন্টটি আবার এখানে পুনরায় লেখা সুতরাং i1 r 12 v1 4 দ্বারা এটি i1 সুতরাং প্রথমে r কে KCL কে নোড 1 এ কল করতে হবে এটি নোড 1 সুতরাং i3 নিলে i3 i3 হবে v1 v3 এবং এই প্রতিরোধ 6 হবে সুতরাং এটি v1 v3 6 এটি হয় r i3 একইভাবে i4 এর জন্য এখানে এই শাখায় i4 প্রতিরোধের 6 হয় সুতরাং i4 r v 1 v 2 v 1 v 2 উপর 6 সুতরাং এই নোড 1 এ এটি এখানে i1 দেখছি এটি আসন্ন কারেন্ট এবং i3 i4 বহির্গামী কারেন্টগুলি তাই KCL প্রয়োগ করলে i3 i4 প্রকৃতপক্ষে এখানে এই সমস্ত অনুশীলনটি নিজেই তৈরি করা যেমন এমন জিনিসগুলির জন্য বোধগম্য হয় এর অর্থ যদি নোড 1 এ KCL কল করে r প্রয়োগ করেন তাই যা কিছু লিখেছিল তা 12 v 1 হবে 4 এই v 1 v 3 সরাসরি 6 দ্বারা লিখতে পারে এই দিকটি কারেন্ট এবং এই দিকটি i3 এবং i4 যাই হোক না কেন সুতরাং এটি i3 এবং i4 হল 6 r v1 v2 সুতরাং এই যে নোড 1 এ KCL সুতরাং এটি পরিষ্কার করুন এর অর্থ নোড 1 এ সমীকরণটি 12 v 1 উপর 4 v 1 v 3 উপর 6 সরলকরণের পরে 7 v 1 2 v 2 2 v 3 36 এটি সমীকরণ 1 একইভাবে r কে KCL বলে তাকে কল করুন নোড 2 তে KCL প্রয়োগ করুন সুতরাং এই কারেন্টটি i4 নিয়েছে এবং এই কারেন্টটি i3 নিয়েছে এবং এইটি i5 নিয়েছিল একটি কারেন্ট উৎস সেখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট উত্স রয়েছে সুতরাং যদি প্রয়োগ হয় তবে এটি কল করে এবং এটি i1 i5 হয় অন্য একটি কারেন্ট এখানে নিতে পারে সুতরাং যদি এই কারেন্টটি এখানে থাকে i6 সুতরাং নোড 2 এ r KCL তারপরে এই i4 ইনকামিং সুতরাং এই কারেন্টটি আগত যা i4 হয় তবে অন্যান্য কারেন্ট যে i6 এবং i2 এটি টার্মিনাল r i6 i2 এ জীবনযাপন করছে সুতরাং কারণ r প্রয়োগ করছেন নোড 2 এ KCL দেখুন সুতরাং এই ক্ষেত্রে সুতরাং i4 r v1 v2 উপর 6 r i6 যা এই শাখার কারেন্ট i6 সুতরাং এটি v2 v3 উপর 6 এটি r গ্রাউন্ড পোটেনশিয়াল 0 সুতরাং এটি হবে এবং এটিই v কল করুন 0 কে 12 দ্বারা ভাগ করা হয়েছে কারণ এটি 12 12 রোধকারী সুতরাং এটি r যদি r প্রয়োগ করে তবে নোড 2 এ KCL কল করুন এটি সমীকরণ সুতরাং এটি পরিষ্কার করুন তাই তার মানে এটি নোড 2 এ এটি সমীকরণ সুতরাং v1 v2 উপর 6 v2 উপর 12 v2 v3 উপর 6 সরলকরণের পরে 2 v 1 5 v 2 v 2 পাবেন যা 0 এটি সমীকরণ 2 2 একইভাবে নোড 3 এ নোড 3 এ আসা হয় এটি নোড 3 সুতরাং একইভাবে r KCL প্রয়োগ করতে পারে এত নীচে নয় কারণ এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে এটি এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট নোডের মধ্যে প্রবেশ করছে এবং এটিরও i2 i3 এই i3 এখানে প্রবেশ করছে এবং অন্য একটি বিষয় হল এটি কারেন্ট i6 এছাড়াও এখানে প্রবেশ করছে এবং এই কারেন্ট i5 এটি এই টার্মিনালটি ছাড়ছে সুতরাং মূলত এটি 2 হবে কারণ টার্মিনালে প্রবেশের এই 2 অ্যাম্পিয়ার কারেন্টের i3 এ প্রবেশ করে i6 r i5 নোড 3 তে KCL প্রয়োগ করুন সুতরাং একইভাবে এর অর্থ i3 r কে কল করুন v1 v2 কে i6 এর উপরে এবং i6 v2 v3 উপর 6 i5 r v 3 উপর 12 কারণ এটি এখানে গ্রাউন্ড পোটেনশিয়াল রয়েছে সুতরাং এটি রাখুন এবং সেই অনুযায়ী সাফ করুন এটি পাবেন যেটি নোড 3 এ r হয় তাই নোড 3 এ এটিই r সমীকরণ সরলীকরণের পরে 3 এই সমীকরণটি পাবেন সুতরাং 1 2 এবং 3 সমীকরণটি যেভাবে ক্র্যামার নিয়ম চান বা যে কোনও কিছু এখানে পাবেন এই আকারগুলিতে লিখতে পারেন এমন ব্যবহার করে সমাধান করুন সেই r অক্ষটি যা r x v v1 v2 v3 এই সমীকরণ সুতরাং এবং এটি সমাধান করুন ঘোরা ক্র্যামার রুল চাই সুতরাং v 1 12 ভোল্ট v 2 r 72 বাই 7 ভোল্ট পাবেন এটি r v v 1 এটির একটি হোল্ড হল এটি r v 1 এটি r v 2 72 বাই 7 ভোল্ট এবং এটি r v 3 এবং কারেন্ট i1 12 v 1 ৪ সুতরাং মূলত এটি 0 অ্যাম্পিয়ার কারেন্ট এবং 4 Ω রোধে বিচ্ছিন্ন তা খুঁজে বের করতে হবে যা 0 এবং দ্বিতীয় বিষয়টি হল বাকী 5 রোধকের কলটি সুতরাং বাকি 5 রোধকের মধ্যে r হল এটি কেবল ধরে রাখা আছে সুতরাং এখানে 5 প্রতিরোধক 4 Ω 6 Ω 6 Ω 6 Ω রয়েছে এবং একজন বলেছিলেন যে এই i1 কারেন্ট 0 হওয়ার কারণেই i1 0 হয়ে যাচ্ছে এখানে বিভাজন 0 হয় সুতরাং i1 0 সুতরাং বাকি 1 2 3 4 এবং 5 টি 5 প্রতিরোধক রয়েছে সুতরাং একই অনুশীলন এই বাকী 5 রোধকের জন্য করতে হবে এটি একটি খুব সাধারণ জিনিস মূলত r এর পরিপ্রেক্ষিতে কারেন্টটি সন্ধান করুন সাধারণভাবে জানতে হবে যে v 1 v 2 যা আসে তার উপর দিয়ে i স্কোয়ার এবং সেই শাখার r দিয়ে গুণ করে সুতরাং শেষ পর্যন্ত এটি এইভাবে আসবে তা খুঁজে পাবে সুতরাং এটির জন্য অনুশীলন এবং উত্তরটি হবে 27 42 ওয়াট সুতরাং ভোল্টটি 2 অ্যাম্পিয়ার কারেন্ট উৎস জুড়ে 7 ভোল্টের উপরেও 96 এবং এটি পরিষ্কার করুন এবং 2 অ্যাম্পিয়ার কারেন্ট উত্স দ্বারা সরবরাহিত 90 এটি i এর মধ্যে v সুতরাং v3 কারেন্ট উত্স জুড়ে ভোল্টেজ এটি r কারণ কারণ যদি সার্কিটের দিকে তাকান যে এই v 3 এই v 3 প্রকৃতপক্ষে এই ভোল্টেজটি v3 যেভাবে লেখার এটি প্রকৃতপক্ষে এটি ভোল্টেজ এটি v3 এবং 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে সুতরাং কারেন্ট v 3 দ্বারা 2 সরবরাহ করা হয় যাই হোক না কেন এটি আসে সুতরাং এটি পরিষ্কার করুন সুতরাং সে কারণেই এটি 96 দ্বারা 7 থেকে 2 পর্যন্ত হয় সুতরাং 2742 ওয়াট এখানে 2742 ওয়াট চেহারা সুতরাং যদি এটি দেখতে পান যে কারেন্ট উত্স দ্বারা সরবরাহ করা সমস্ত কারণ সার্কিট i1 0 i1 0 তার অর্থ ভোল্টেজ উত্স দ্বারা সরবরাহিত i1 এর মধ্যে 12 তবে i1 0 তার মানে এই ভোল্টেজ উত্সটি এই সার্কিট কনফিগারেশনের সাথে সম্পর্কিত কোনও সরবরাহ করা হয় না সুতরাং সমস্ত কারেন্ট উৎস দ্বারা সরবরাহিত সুতরাং এই এখন পরবর্তী নোডাল বিশ্লেষণ ব্যবহার করে এই সমস্যাটি আসুন v1 v2 i1 i2 i3 এবং সার্কিটের i4 নির্ধারণ করুন যা এই চিত্র 18 তে দেখানো হয়েছে সুতরাং এখানে এটি অনুসন্ধান করতে হবে যে r কি বলে যে r i1 i2 i3 i4 এবং v1 এবং v2 সুতরাং প্রশ্নটি কীভাবে সমাধান করা যায় এটির জন্য একটি ভোল্টেজ উত্স দেখতে 2 এর মধ্যে 2 নন রেফারেন্স নোড v 1 v 2 রয়েছে এবং একটি প্রতিরোধের এখানে 2 প্রতিরোধেরও রয়েছে প্রথমে সরিয়ে নেওয়ার আগে এটি সন্ধান করতে হবে প্রথমে এটি আগে জানাতে হবে প্রথমে খুঁজে বের করতে হবে যে r কী i i2 সুতরাং যদি এটি পর্যালোচনা ভোল্টেজ হয় তবে এই ভোল্টেজটি যে কোনও উপায়ে 0 v 0 0 এবং এটি r v v 1 এবং এটি r v v 2 এর অর্থ এই ভোল্টেজটি আসলে এই ভোল্টেজটি v1 এটি গ্রহণ করবে এটি হল এবং এই ভোল্টেজ এটি অন্য ভোল্টেজ রয়েছে এটিতে v2 রয়েছে সুতরাং এই ভোল্টেজ v2 সুতরাং এটি এই হয় সুতরাং এই ভোল্টেজটি আসলে ভূমির রেফারেন্স সহ r এর সাথে নোডাল ভোল্টেজ v1 v2 2 সুতরাং এর মধ্যে প্রথমে i2 বের করতে হবে প্রথমে KVL প্রয়োগ করুন সুতরাং কী ক্লক ওয়াইজ নিয়েছে ক্লক ওয়াইজ বা এন্টি ক্লক ওয়াইস তাতে কিছু যায় আসে না তবে উত্তর একরকমই থাকবে সুতরাং যদি এটি করা হয় যদি তা করে থাকে তবে এইভাবে দেখুন যে জিনিসগুলি প্রথমে কীভাবে আগমন করছে তা এটি এখানে র্যাম তৈরি করবে এটি এখানে 2 কে i2 2 তে i2 করবে কারণ এটি কারেন্ট i2 এখানে টার্মিনাল এখানে এটি সুতরাং এটি v2 v2 তারপরে এটি এখানে রয়েছে এটির মুখোমুখি হচ্ছে v 1 এরপরে এটি এভাবে চলছে সুতরাং আবার ঘড়ির মতো মুখোমুখি হচ্ছে এটি টার্মিনাল এর মুখোমুখি সুতরাং 32 0 তার মানে আমি এখানে লিখছি এর অর্থ 2 i2 এটি v 1 v 2 32 হবে 2 i2 এর অর্থ i2 v1 v2 32 2 এটি i2 এর প্রকাশ যা প্রথমটি বুঝতে হবে যে কী হবে i2 হবে সুতরাং i2 v 1 হবে স্পষ্টতই এরকম উদাহরণ দুটি নেওয়া হয়েছে বলেও জানা গেছে সুতরাং সেখান থেকে খুঁজে বের করতে পারে যে বিভ্রান্তির কোনও সুযোগ থাকা উচিত নয় এর অর্থ i2 এক্সপ্রেশন কারণ i2 দরকার কারণ নোড 1 এ KCL এবং নোড 2 এ KCL প্রয়োগ করবে i2 প্রয়োজন সুতরাং এটি i2 v 1 v 2 32 বাই 2 এর জন্য প্রকাশ সুতরাং এটি পরিষ্কার করুন সুতরাং এর অর্থ এখন নোড 1 এ r কে KCL কল করতে r কে প্রয়োগ করতে হবে দেখুন অ্যাপটি যদি নোড 1 নোড 1 এ r KCL প্রয়োগ করে থাকে তবে প্রয়োগ হয় কিনা তা দেখুন সুতরাং 9 অ্যাম্পিয়ার এটি 9 অ্যাম্পিয়ার কারেন্ট উত্স সুতরাং 9 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে প্রবেশ করছে এটি 9 অ্যাম্পিয়ার এখন i1i2 লিখে লিখতে হবে সুতরাং মূলত যদি এটি 9 অ্যাম্পিয়ার প্রবাহ প্রয়োগ করে নোডের মধ্যে প্রবেশ করছে সুতরাং এবং অন্যান্য এই i3 এর পরে i2 এবং i1 সমস্ত নোডকে তাই ছেড়ে চলেছে এর অর্থ এটি লিখলে এটি i1 i2 i3 9 হওয়া উচিত সুতরাং কারণ এই 9 অ্যাম্পিয়ার প্রয়োগ করা হচ্ছে এই i1 i2 i3 নোড 1 ছাড়ছে এর অর্থ i1 i2 সুতরাং i1 i1 এটি v 1 এই ভোল্টেজ রেফারেন্স গ্রাউন্ড পোটেনশিয়াল 0 সুতরাং মূলত i1 এখানে লেখার জন্য সুতরাং i1 r v1 5 এর উপর এটি 5 এর উপর v1 এবং তারপরে r i3 i3 প্রবাহিত হবে এটি v 1 4 Ω এটি v 1 থেকে v 2 4 Ω প্রতিরোধের সাথে সংযুক্ত সুতরাং এখানে এই লেখার মাধ্যমে r i3 v1 v2 v1 v2 এই 4 দ্বারা ভাগ করা হয়েছে সুতরাং i2 ই রাখুন তারপর i1 i2 i3 সব কিছু রাখুন 9 এটি r এর ক্ষেত্রে প্রথম সমীকরণ হবে যা সেই r v 1 এবং v 2 কে ডাকে সুতরাং এটি পরিষ্কার করা যাক সুতরাং যদি এটি করা হয় তবে এটি নোড 1 এ এবং এই সমীকরণ এবং এটিই কি কল এটি এই r এই সমীকরণটি এটিই সমীকরণ 9 সুতরাং i2 v1 v2 32 বাই 2 দ্বারা সুতরাং যদি সরল করা যায় সুতরাং এটি r সমীকরণ 1 একইভাবে নোড 2 এ KCL প্রয়োগ করুন এটি সাফ করুন এখন আমি সামান্য ধীরে আছি তবে পরে জানতে হবে গতি বৃদ্ধি করুন অন্যথায় সময়টি অর্জন করা এখন কঠিন হবে পরবর্তী পরবর্তীটি r নোড 2 সুতরাং এই কলটি 4 অ্যাম্পিয়ার কারেন্ট এই নোডে প্রবেশ করছে এটি 4 এবং এর পরে r কে কল করুন যে r KCL দেখতে 4 এবং i2 i2 এবং 4 অ্যাম্পিয়ার এই 2 নোডে প্রবেশ করছে সুতরাং i2 4 এই 2 টি প্রবেশ করছে এখন অন্য একটি i3 রয়েছে এই কারেন্ট i3 প্রবেশ করানোও রয়েছে সুতরাং i3 এই i4 ছাড়ছে i4 সুতরাং 4 i2 i3 i4 সুতরাং i3 v4 র উপর v2 লিখেছেন এবং i4 r i4 এটি কেবল v2 0 লিখতে পারে 10 উপর 10 মূলত এটি 0 হয় 10 এটি i4 এবং r i2 এক্সপ্রেশন ইতিমধ্যে v1 v2 32 দ্বারা 2 পেয়েছে সুতরাং এরপরে বিকল্প হিসাবে এই জিনিসগুলি পাবেন সুতরাং এটি পরিষ্কার করুন সুতরাং নোড 2 এ এটি সমীকরণ সুতরাং সরলকরণের পরে 15 v 1 17 v 2 40 পাবেন এবং 1 এবং 2 সমীকরণগুলি সমাধান করুন কারণ কেবল 2 অজানা v1 এবং v2 সমাধান করা হলে v 1 r এটিকে 50 ভোল্টের v 2 30 ভোল্ট বলে এবং i1টি 5 v 1 হয় সুতরাং i1 10 অ্যাম্পিয়ার i2 v 1 v 2 সমাধান করুন 32 বাই 2 তাই এটি i2 6 এমপিয়ার তার অর্থ সার্কিটটি যেদিকেই দেখানো হয়েছে অন্যদিকে প্রবাহিত হচ্ছে এটি অন্য দিকে দেখানো হয়েছে তারপর i3 5 অ্যাম্পিয়ার এবং i4 3 অ্যাম্পিয়ার সুতরাং এই কলটি সমাধান করার ক্ষেত্রে কোনও বিভ্রান্তি হওয়া উচিত নয় এমন কল করার কোনও কারণ নেই কঠিন সমস্যাও হল সাধারণ সমস্যাটি সমস্ত সেট জিনিস বিবেচনা করছে এটি পরিষ্কার করুন সুতরাং পরেরটিটি এই 19 চিত্রটিতে প্রদর্শিত সার্কিটের নোড ভোল্টেজগুলি v1 v2 v3 v4 নির্ধারণ করবে সুতরাং v 1 v 2 v 3 v 4 খুঁজে বের করতে হবে শুনুন এটি কিছু জিনিস আছে যা সামান্য বিট করতে হবে সমস্যার সমাধান করার আগে সমস্যাটি মনোযোগ সহকারে কিছু করার আগে দেখুন এটি আসলে একটি সাধারণ নোড কারণ এর মূলত এই 2 টি এক সাথে সংযুক্ত থাকে যদি এটি v 3 হয় তবে এটিও v 3 হয় একইভাবে এই 2 টি নোডগুলি সাধারণ নোড কারণ এই 2 পয়েন্টে একইভাবে এই বিন্দুতে কোনও বৈদ্যুতিক উপাদান নেই এবং এই বিন্দুটি এটি একই কারণ কোনও বৈদ্যুতিক উপাদান নেই সুতরাং মূলত এখানে এটি 4 এর অর্থ এখানেও v4 এটি নোড সংখ্যা 4 এর অর্থ এটিও 4 আরেকটি বিষয় হল একটি মধ্যবর্তী পয়েন্ট v2 এছাড়াও এটি জানতে চাওয়া হয়েছে সুতরাং v2 পরে মূলত এটি জানতে হবে যে সেখানে কতগুলি নোড রয়েছে মূলত 3 টি নোড রয়েছে একটি এখানে প্রথমে এখানে দেখুন এখানে একটি এবং অন্যটি এখানে v 3 অন্যটি v 4 এই সমস্ত বিষয় KCL প্রয়োগ করে সুতরাং এটি সমাধান করার পরে যখন কারেন্টের অন্য কোনও জিনিসটি সন্ধান করুন তখন সহজেই v 2 গণনা করতে পারবেন সুতরাং মূলত যদি এই নোডগুলি এই সাধারণ হয় তবে এটি একটি সাধারণ নোড একইভাবে এটি সাধারণ নোডকে প্রথমে সার্কিটের দিকে তাকানো বুঝতে হবে এবং এটি সমাধান করতে পারে কারণ কোনও বৈদ্যুতিক উপাদান এই তারের সাথে বেন্ট থাকে না এবং এখানেও রয়েছে এটি পরিষ্কার করার সাথে এটি অবশ্যই এবং এখানে একটি ভোল্টেজ উত্স রয়েছে এবং এখানে 1 টি কারেন্ট উত্স রয়েছে যার একটি স্বাধীন কারেন্ট উৎস রয়েছে সুতরাং এটি পরিষ্কার করুন সুতরাং আসুন আমরা পরেরটি বা লেখায় যাই তবে এখানে আসলে কারণ অনেকগুলি সমস্যার সমাধান হয়েছে সুতরাং এখানে লিখছি যে নোড 1 এ KCL প্রয়োগ করুন দেখুন যদি নোডে KCL প্রয়োগ করুন 1 প্রথম জিনিসটি হল এটি গ্রাউন্ড potential মাত্র এটি সামান্য বিট আশা এটি যুক্ত করুন সুতরাং এখন i1 i2 এর কোনও প্রশ্নই লেখা নেই সুতরাং যদি এটি দেখুন যে এটি গ্রাউন্ড সম্ভাবনা সুতরাং নোড 1 এ r নোড 1 এই জিনিসটি প্রয়োগ করুন

সুতরাং একটি হল r v1 r 2 উপর সুতরাং এই কারেন্টটি এই প্রবাহকে ছেড়ে যাচ্ছে v1 উপর এটি 2 Ω প্রতিরোধের এটি v 1 উপর 2 r একটি জিনিস এই v 1 এবং v 3 এবং এখানে একটি Ω প্রতিরোধ আছে এটি g 1 আপ তবে সার্কিটটি এক প্রতিরোধের নামিয়ে আনবে সুতরাং যদি এখানে কারেন্টটি বাইরে চলে যায় তবে এটি r কে ডাকে যে r v 1 v 3 বলে ডাকে সুতরাং এটি v 1 v 3 এর উপরে 1 অন্য একটি কারেন্ট চলছে একইভাবে পূর্ববর্তীগুলির মতো এখানেও রয়েছে একটি 6 Ω প্রতিরোধ এবং 140 ভোল্ট উত্স একইভাবে দেখুন এখানে r কী এই কারেন্ট প্রবাহটি যদি আমরা উদাহরণ হিসেবে গ্রহণ করি তবে এটি যদি পরিষ্কার হয় ও এটি সহজ হবে ধরা যাক এই কারেন্ট কারেন্ট এবং এটি গ্রাউন্ডের রেস্পেক্টে তার মানে এর অর্থ এই ভোল্টেজটি আসলে v 1 এটি v 1 এবং একইভাবে এই ভোল্টেজ r এবং এটি এই v 3 এটি কেবল এইটিকে ধরে রাখুন মানে এই ভোল্টেজটি এটি ভোল্টেজ উত্সটি রয়েছে এখন কি করব যদি KVL কে ঘড়ির কাঁটার দিকে চালিত করে তবে এটি তখন 6 এর মধ্যে 6 হয়ে যাবে এটির মুখোমুখি হচ্ছে টার্মিনালের জন্য যা r 40 হয় 40 v 3 কারণ এটি টার্মিনাল v 3 এর সাথে মুখোমুখি হয় তবে এটি এখানে হবে v1 v1 0 এর অর্থ r এটি v 1 40 v 3 হবে 6 দ্বারা বিভক্ত এটি i 1 সুতরাং কারেন্ট এই সমস্ত কারেন্ট এবং এই কারেন্টটি টার্মিনালটি ছেড়ে যায় এটি v 1 হল 2 v 1 v 3 1 এটি গ্রহণ করেছে v 1 40 v 3 6 এর এটি 0 এই বিষয়টি বুঝতে পেরেছে সুতরাং এটি পরিষ্কার করুন এখানে v1 v3 এবং v4 এই 3 নোড রয়েছে একইভাবে v3 এবং v4 দয়া করে r কে r কে KCL বলে r প্রয়োগ করুন এবং তারপরে দয়া করে এটি দয়া করে সমাধান করুন সুতরাং সমস্ত কিছু ব্যাখ্যা সুতরাং একইভাবে নোড 3 এবং নোড 4 এ লেখার পরে এই সমীকরণটি পাবেন নোড 3 লিখলে এই সমীকরণটি পাবেন এবং নোড 4 প্রয়োগ করলে এই সমীকরণ পাবেন সুতরাং পরিশেষে সরলকরণের পরে এটি এই সমীকরণ 1 এই সমীকরণ 2 এবং এটি সমীকরণ 3 সুতরাং নোড 3 এ প্রয়োগ করা যাক নোড 4 KCL প্রয়োগ করুন সমস্ত কিছু বুঝতে পেরেছেন এবং দয়া করে এটি করুন সুতরাং কারণ তাই অনেক উদাহরণ একই ধরণের এবং কীভাবে এটি গ্রহণ করা যায় তা আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে এই উপায়টি এটি গ্রহণ করতে পারে সুতরাং যদি এটির সমাধান করে এটির সমাধান করে তবে r v1 10 ভোল্ট v3 20 ভোল্ট এবং v4 15 ভোল্ট পাবেন অবশেষে খুঁজে বের করতে হবে যে r v3 v2 কী তা জানতে জিজ্ঞাসা করা হয়েছে এই v 2 কে r সন্ধান করতে বলা হয়েছে সুতরাং এটির জন্য v v2 বের করার চেষ্টা করুন সুতরাং v 2 এটি v 2 সুতরাং নিন এবং এটি r v3 এটি গ্রাউন্ড পোটেনশিয়াল এবং KVL কে এটি গ্রহণ করুন সুতরাং এটি হবে 40 কারণ এটি যদি ঘড়ির মতো হয় টার্মিনালটির মুখোমুখি v3 r v2 v2 0 কারণ v2 খুঁজে বের করতে হবে অতএব v2 r 40 v3 সুতরাং আমরা মনে করি v3 সম্ভবত 20 পেয়েছে সুতরাং এটি 20 তাই এটি 20 ভোল্ট যা v 2 সুতরাং এটি পরিষ্কার করুন সুতরাং এখানে r v2 20 40 20 ভোল্ট কারণ v2 কল পেয়েছিল কি কল v3 20 ভোল্ট পেয়েছিল যা v3 পেয়েছে 20 ভোল্ট সুতরাং শেষ পর্যন্ত এটি 20 ভোল্টের আশা বুঝতে পেল যে কোনও স্থানে কীভাবে ভোল্টেজ গণনা করা যায় সুতরাং r কী করবে তা কেবলমাত্র নিজস্ব অনুশীলনের জন্য ধরুন যদি মনে করা হয় যে এখানে কিছু পাওয়া যায় তবে এই ভোল্ট দেওয়া হয় বা ভোল্ট যা করতে পারে তা হল r এই বিষয়টির দ্বারা এটি সরবরাহ করা হয় না যা দেওয়া হয় নি সমস্যাটিতেও রয়েছে এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট উত্স এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট উৎস এবং এই 40 ভোল্টের ভোল্টেজ উৎস এই 6 দ্বারা কতটা সরবরাহ করা হয় সুতরাং প্রতিটি প্রতিরোধকের দেখতে কতগুলি এবং তারপরে শোষিত হয় তা খুঁজে বের করুন তারপরে সেই r শোষণ করুন সরবরাহ করেছেন এটি সঠিক কিনা মিলছে যদি পাওয়া যায় তবে r আনসার সঠিক হয় অন্যথায় কোথাও কোথাও কিছু গণনা ত্রুটি রয়েছে সুতরাং এটি করা উচিত এমন একটি অনুশীলন সুতরাং এই নোডের সাথে ভোল্টেজ বিশ্লেষণ শেষ হয়ে গেছে পরবর্তীটি মেশ বিশ্লেষণে যাবে সুতরাং মেশ বিশ্লেষণটি সার্কিট ভেরিয়েবল হিসাবে মেশ কারেন্ট ব্যবহার করে সার্কিট বিশ্লেষণের জন্য একটি সাধারণ অগ্রগতি প্রকৃতপক্ষে নোডাল বিশ্লেষণ বা মেশ বিশ্লেষণ ব্যবহার করা হোক না কেন এটি r এর উপর নির্ভর করে যে সম্ভবত পর্যবেক্ষণে দেখা গেছে যে সমীকরণের সংখ্যাটি যেমন কম প্রতিযোগিতায় কম হবে রেফার সময় 2959 কম হবে সার্কিট ভেরিয়েবলগুলি সার্কিট ভেরিয়েবল হিসাবে মেশ কারেন্ট ব্যবহার করে এটি সুবিধাজনক এবং সমীকরণগুলির সংখ্যা হ্রাস করে যা একসাথে সমাধান করতে হবে সুতরাং লুপটি এমন একটি নিকটবর্তী পথ যা কোনও নোড সহ এটি আন্ডারলাইন করে নি একটি লুপ একটি ঘনিষ্ঠ পথ যা কোনও নোড একাধিকবার অতিক্রম করে না মেশ যদি একটি লুপ হয় তবে এটি এর মধ্যে অন্য কোনও লুপ কাটবে না সুতরাং পরে এটি লুপটি কি তা কোনও সময় আলগাভাবে আলাপ মেশ লুপ হয় তা বলবে তবে সামান্য পার্থক্য রয়েছে মেশ নিজেই একটি একক লুপ তবে একটি লুপে অন্যান্য লুপও থাকতে পারে তবে যখনই মেশ একক লুপ হয় তখন তার ভিতরে অন্য কোনও লুপ নাও থাকতে পারে তবে একটি লুপে অন্যান্য লুপগুলি পরেও দেখতে পাবে যে সুতরাং সেই কারণেই লুপটি এমন এক ঘনিষ্ঠ পথ যা কোনও নোড পাসের সাথে একাধিকবার নয় মেশ যদি একটি লুপ হয় তবে এটির মধ্যে অন্য কোনও লুপ থাকে না সুতরাং এটি একটি সামান্য পার্থক্য লুপ এবং তারপর নোড লুপ এবং মেশ আছে সুতরাং এটি মেশ এবং এটি লুপ তাই এটি পরিষ্কার করুন সুতরাং প্রদত্ত সার্কিট নোডাল বিশ্লেষণের জন্য প্রকৃতপক্ষে KCL প্রয়োগ করুন অজানা ভোল্টেজ পাওয়ার জন্য মেশ KVL প্রয়োগ করুন সুতরাং নোডাল বিশ্লেষণগুলিও KCL প্রয়োগ করেছে মেশ বিশ্লেষণের জন্য KVL অজানা কারেন্ট পেতে পারে সুতরাং মেশ বিশ্লেষণ নোডাল বিশ্লেষণ হিসাবে সাধারণ হিসাবে সাধারণ নয় কারণ এটি কেবল সার্কিটগুলির ক্ষেত্রেই প্রযোজ্য এটি আসলে পরিকল্পনাকারী যা প্রকৃতপক্ষে প্ল্যানার সার্কিটের একটি সার্কিটের জন্য প্রযোজ্য প্লেনটিতে যে সার্কিটটি আঁকতে পারে প্রকৃতপক্ষে একটি প্লেনে আঁকানো যেতে পারে যার কোন শাখা একে অপরকে অতিক্রম করে না তাকে প্ল্যানার সার্কিট বলে সুতরাং একটি সার্কিট এটি প্লেনে আঁকতে পারে এবং কোনও শাখা একে অপরকে অতিক্রম না করে তাকে প্ল্যানার সার্কিট বলা হয় অন্যথায় এটি নন প্ল্যানার সার্কিট r মেশ বিশ্লেষণ প্রয়োগ করতে পারে না সুতরাং এটি কিছুটা উপরে সরান সাফ করুন সুতরাং সার্কিট তাই এক মিনিট সুতরাং সার্কিট r কি কলটির শাখাগুলি ক্রসিং রয়েছে তার শাখাগুলি ক্রসিং থাকতে পারে তবে এখনও যদি প্ল্যানার যদি এটি আবার এমনভাবে আঁকা যায় তবে এর কোনও ক্রসিং শাখা নেই ধরুন ডায়াগ্রামটি দেওয়া হয়েছে এটি শাখাগুলি অতিক্রম করছে তবে যদি এমন কোনও চিত্র অঙ্কন করতে পারে যে কোনও ক্রসিং শাখা নেই তবে সার্কিট প্ল্যানার হতে পারে সুতরাং নোডাল বিশ্লেষণ ব্যবহার করে নন প্ল্যানার সার্কিটগুলি পরিচালনা করা যেতে পারে তবে সেগুলি এখানে বিবেচনা করা হবে না এটি লিখিত বইটি আসলে বইটি লেখা হয় না এটি আসলে এটি একটি অধ্যায় হিসাবে পাঠ করা হয় খুব কম জায়গাতেই এটি একটি বই হয় তবে বইটি হয় সেখানে শেষ হয়নি সুতরাং এটি একটি অধ্যায় হিসাবে পড়ুন একটি বই হিসাবে আচরণ করবেন না সুতরাং বিশ্লেষণ যা এই অধ্যায়ে বিবেচনা করা হবে না সুতরাং বোঝার উদ্দেশ্যে মাত্র এক মিনিটের উদ্দেশ্যে যাতে বইগুলি অনেক জায়গাতেই লেখা উচিত নয় তবে এটি অনুচ্ছেদ হিসাবে পড়ুন বোঝার উদ্দেশ্যে এই পথগুলি বিবেচনা করতে হবে তা বিবেচনা করুন এবং তারপরে মেশ এবং লুপ এই দুটির মধ্যে পার্থক্য বোঝা যাবে